নমস্কার তো আজকের ক্লাসে আমরা দুটি থিওরেম সম্পর্কে আলোচনা করবো সেগুলি হলো রেসিপ্রোসিটি থিওরেম এবং কমপেনসেশন থিওরেম তো রেসিপ্রোসিটি থিওরেম দিয়ে শুরু করা যাক তো মূলত রেসিপ্রোসিটি থিওরেম কি বলছে রেসিপ্রোসিটি থিওরেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটা সমস্ত নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য নয় সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে রেসিপ্রোসিটি থিওরেম নিয়ে কাজ করার সময় আমাদের মনে রাখতে হবে রেসিপ্রোসিটি থিওরেমের সীমাবদ্ধতাগুলি কারণ যদি তুমি সেইগুলি অনুসরণ না করো তাহলে তুমি রেসিপ্রোসিটি থিওরেম ভুলভাবে ব্যবহার করবে এবং এটা একাধিক ভুল ফলাফল দিতে পারে তো এই ক্লাসে আমরা আলোচনা করবো রেসিপ্রোসিটি থিওরেম সম্পর্কে এবং আমরা একটি উদাহরণ নেবো বিষয়টিকে ভালো করে বোঝার জন্য এখন দেখা যাক রেসিপ্রোসিটি থিওরেম কি বলছে থিওরেমটি বলছে কোনো রেসিপ্রোকাল নেটওয়ার্কের যদি কোনো একটি ইএমএফ emf হলো তড়িৎ চালক বল অন্য একটি শাখাতে I কারেন্ট প্রদান করে তাহলে যদি ঐ ইএমএফ emf টিকে প্রথম শাখা থেকে সরিয়ে দ্বিতীয় শাখাতে নিয়ে আসা হয় তাহলে এটা প্রথম শাখাতে একই কারেন্ট প্রদান করবে যেখান থেকে ইএমএফ টিকে শর্ট সার্কিট দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে তো একটি বর্তনীর সাহায্যে এই সংজ্ঞাটিকে বোঝা যাক মনেকর আমাদের একটি বর্তনী আছে যেরকম চিত্রে দেখানো আছে যেখানে ভোল্টেজ উৎস E নোড a ও b এর মধ্যে যুক্ত আছে এবং এটার জন্য রোধের মধ্যে দিয়ে ও নোড aওb এর মধ্যে দিয়ে I কারেন্ট প্রবাহিত হচ্ছে যখন ভোল্টেজ উৎস এনারজাইড হচ্ছে তখন বর্তনীও এনারজাইড হচ্ছে কারেন্ট এই শাখার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তো মনেকর এই কারেন্টটি হলো I তো এটার মানে কি এটার মানে আমরা E এর মানকে প্রতিস্থাপিত করছি কিভাবে তুমি প্রতিস্থাপিত করবে তুমি শুধুমাত্র দুটির স্থান অদল বদল করবে প্রথমটি হলো E যেটা হলো ভোল্টেজ উৎস ও দ্বিতীয়টি হলো এই নির্দিষ্ট শাখার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তো যদি তুমি কারেন্টের জায়গায় ভোল্টেজ উৎসকে প্রতিস্থাপিত করো তাহলে তোমাকে ভোল্টেজ উৎসের পোলারিটি এমন রাখতে হবে যাতে করে এটা বর্তনীকে আগের কারেন্টের উৎসের মতো একই দিকে পাওয়ার প্রদান করে তো সেই জন্য যদি তুমি এখানে দেখো c d এর মধ্যে দেখবে E এর ঋণাত্মক দিক উপরে ও ধনাত্মক দিক নিচে আছে এটা বলছে যে উৎস থেকে প্রবাহিত কারেন্টের দিক হবে সেই একই দিকে যেদিকে আগে উৎস থাকলে হতো এখন এরপর কি এরপর তুমি কারেন্ট উৎসকে ঐ শাখায় বসাবে যেখানে আগে ভোল্টেজ উৎস ছিল এখন তোমাকে a ও b প্রান্তকে শর্ট সার্কিট করতে হবে কারণ সেখানে এখন ভোল্টেজ উৎস নেই তো এটাকে শর্ট সার্কিট করা হবে এবং একই কারেন্ট ঐ শাখা দিয়ে প্রবাহিত হবে অন্যান্য উপাদানগুলি অপরিবর্তিত রেখে তো তারমানে তুমি ভোল্টেজ উৎস ও কারেন্ট উৎসের স্থান পরিবর্তন করতে পারো এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে রেসিপ্রোসিটি থিওরেম প্রয়োগ করা যাবে শুধুমাত্র যখন বর্তনীটি লিনিয়ার হবে এবং যেখানে কোনো সময় পরিবর্তনশীল উপাদান নেই এখন অন্যভাবে তুমি বলতে পারো রেসিপ্রোসিটি থিওরেম বাধা পাবে যেখানে ভোল্টেজ উৎস ও কারেন্ট উৎসের মান গুলি অদল বদল হবে এখন যেমনটি আমরা আলোচনা করলাম যে ভোল্টেজ উৎসের পোলারিটি একই রাখতে হবে প্রতিটি শাখার কারেন্টের দিকের সঙ্গে তো গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে রেসিপ্রোসিটি থিওরেম প্রয়োগ করা যাবে শুধুমাত্র একক উৎস বিশিষ্ট বর্তনীর ক্ষেত্রেই তো যদি কোনো বর্তনীতে একাধিক উৎস থাকে তাহলে তুমি সেখানে রেসিপ্রোসিটি থিওরেম প্রয়োগ করতে পারবে না তো এই সীমাবদ্ধতাটা রেসিপ্রোসিটি থিওরেমের ক্ষেত্রে আমাদের সব সময় মাথায় রাখতে হবে নাহলে আমরা রেসিপ্রোসিটি থিওরেমের ভুল প্রয়োগ করে ফেলবো এখন এটা একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক যাতেকরে এই নির্দিষ্ট থিওরেমের ধারনাটি পরিষ্কার হয়ে যায় এই বর্তনীটি দেখা যাক যেটা চিত্রে দেখানো আছে এখানে আছে একটি ভোল্টেজ উৎস E যেটা হলো 45 ভোল্ট যেটা বর্তনীকে Is কারেন্ট প্রদান করছে এবং চিত্রে দেখানো চারটি রোধকে এখন আমাদের প্রমান করতে হবে যে I ও E এর অবস্থান পরিবর্তন করলেও কারেন্ট I এর মানের কোনো পরিবর্তন হবে না তো আমরা কি করবো প্রথমে আমরা নির্ণয় করবো এই নির্দিষ্ট বর্তনীতে I এর মান কি তো প্রথমে আমরা এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করার চেষ্টা করবো তো এই বর্তনীর তুল্য রোধ হবে Req24 61215 তো এখন আমরা পেলাম 15 ওহম মোট তুল্য রোধ হিসাবে তো তুমি কারেন্ট Is এর মান নির্ণয় করতে পারো তো কারেন্ট Is এর মান হবে Is45153A এখন তুমি কারেন্ট বিভাজন সূত্র ব্যবহার করতে পারো কারণ এখানে কারেন্ট দুটি ভাগে বিভক্ত হচ্ছে সুতরাং এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে রোধ ভাজিত রোধের যোগফল তো এখানে তুমি দেখতে পাবে I361215A এখন রেসিপ্রোসিটি থিওরেম প্রমাণ করতে হলে তোমাকে কি করতে হবে তোমাকে E ও I এর অবস্থানকে পরিবর্তন করতে হবে তো সেক্ষেত্রে কি হবে বর্তনীটি পরিবর্তিত হয়ে যাবে যেমনটি চিত্রে দেখানো আছে যেখানে তুমি দেখবে কারেন্টের দিক নিচের দিকে তো ঋণাত্মক চিহ্ন উপরের দিকে ও ধনাত্মক চিহ্ন নিচের দিকে হবে এবং কারেন্ট Is এইদিকে প্রবাহিত হবে যেটা হলো আগের চিত্রের I এর দিকের মতো যেখানে আগে ভোল্টেজ উৎস যুক্ত ছিল সেখানটা আমরা শর্ট সার্কিট করেছি এবং আমরা ধরে নিয়েছি যে আগের ক্ষেত্রে I কারেন্ট এই শর্ট সার্কিট অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে তো এখন আমাদের প্রমাণ করতে হবে যে ঐ I কারেন্টের মান পুনরায় 15 আম্পিয়ার যখন বর্তনীটিকে পরিবর্তন করা হয়েছে রেসিপ্রোসিটি থিওরেম অনুসারে তো এখন আবার যদি তোমরা দেখো তাহলে তুল্য রোধের মান কি হবে Req12 62410 এখন এক্ষেত্রে উৎস কারেন্ট Is এর মান তুমি পেয়েছো 45 যেটা হলো ভোল্টেজ উৎসের মান এবং উৎসের দিক থেকে দেখে যে রোধটি তুমি পেয়েছো সেটা হলো বর্তনীর তুল্য রোধ তো যখন তুমি উৎস কারেন্টের মান নির্ণয় করবে তখন এটা হবে 45 আম্পিয়ার এখন কারেন্ট বিভাজন সূত্রের সাহায্যে তুমি আবার কারেন্ট I এর মান নির্ণয় করতে পারো I45612615A তো এখন আমরা দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রেই কারেন্ট I এর মান সমান তারমানে আমরা বলতে পারি এই নির্দিষ্ট বর্তনীর ক্ষেত্রে রেসিপ্রোসিটি থিওরেম প্রযোজ্য তো যে বর্তনীটি পরিবর্তন করা হয়েছে ও আমরা ভোল্টেজ উৎসটিকে এমনভাবে বসিয়েছি যাতেকরে ভোল্টেজ উৎস থেকে কারেন্ট একই দিকে বাইরে বেরিয়ে আসে এবং আমরা এই অংশে কারেন্ট I কে শর্ট সার্কিট করেছি যেখানে আগে ভোল্টেজ উৎস যুক্ত ছিল এবং আমরা দেখতে পেলাম যে কারেন্ট I এর মান আগের মানের সঙ্গে সমান তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই বর্তনীতে রেসিপ্রোসিটি থিওরেম প্রযোজ্য এখন আরও একটি থিওরেম সম্পর্কে আলোচনা করা যাক যাকে বলা হয় কমপেনসেশন থিওরেম কমপেনসেশন থিওরেমও বর্তনী বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ থিওরেম যেটা মূলত কোনো বৈদ্যুতিক বর্তনীর সেন্সসিটিভিটি নির্ণয় করতে কাজে লাগে সেন্সসিটিভিটি মানে যখন তুমি খুব ছোট ভোল্টেজের পরিবর্তন করো মনেকরো V সেক্ষেত্রে কতোটা কারেন্টের পরিবর্তন হচ্ছে যেখানে তুমি সেন্সসিটিভিটি নির্ণয় করতে চলেছ তো এটা তোমাকে কোনো নির্দিষ্ট বর্তনী উপাদানের সেন্সসিটিভিটির মান দেবে অথবা কোনো নির্দিষ্ট অংশে যেখানে তুমি সেন্সসিটিভিটি নির্ণয় করতে চলেছ এখন কমপেনসেশন থিওরেম মানে কি এখন কারেন্টের পরিবর্তন ΔI নির্ণয় করা যেতে পারে অতিরিক্ত যুক্ত রোধ ΔR কে ভোল্টেজ উৎসের শ্রেণী সমবায় দ্বারা প্রতিস্থাপিত করে যেটা মূল কারেন্ট IΔR ও রোধ ΔR এর সমষ্টি যেখানে একই সঙ্গে সমস্ত উৎসগুলিকে তাদের তুল্য ইম্পিডেন্স দ্বারা প্রতিস্থাপিত করা হলো এটার মানে কি মনেকরো তোমার কাছে একটি বর্তনী আছে এবং বর্তনীর দুই প্রান্তে একটি RL লোড যুক্ত আছে তো তুমি কি করতে পারো তুমি সম্পূর্ণ বর্তনীটিকে থেভেনিন তুল্য বর্তনী দ্বারা প্রতিস্থাপিত করতে পারি যেটা আমরা থেভেনিন'স থিওরেম আলোচনার সময় আলোচনা করেছিলাম সুতরাং লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনী তার থেভেনিন তুল্য বর্তনী দ্বারা প্রতিস্থাপিত হতে পারে তো এখানে আমরা এই নেটওয়ার্কটির থেভেনিন তুল্য বর্তনী তৈরি করেছি এখন মনেকর লোড RL এ ΔR পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে কি হবে রোধের পরিবর্তিত মান যেটা হলো RLΔR এর জন্য লোড কারেন্টের মানের পরিবর্তন হবে তো এখন আগে লোড কারেন্ট ছিল IL এটা এখন হয়ে গেছে IL' তো IL' IL হলো আর কিছুই না ΔI তো যদি তুমি শুধু ΔI প্রভাব দেখতে চাও তুমি বর্তনীটিকে প্রকাশ করতে পারো একটি নতুন ভোল্টেজ উৎস যেটা কারেন্টের প্রবাহকে বাধা দেবে এবং VC I হিসাবে যেটা RLΔR এর সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে তো এখন প্রবাহিত কারেন্ট ΔI এর মান হবে Vc এর মান যেটা তুমি দেখেছো যেটা হবে IΔR তো এখন তুমি আবার দেখতে পারো ΔI এর গণনা কমপেনসেশন থিওরেমে যখন তুমি এইধরনের ব্যবস্থা দেখবে তুমি খুব সহজেই নির্ণয় করতে পারো ΔI এর মান তো ΔI এর মান হবে I VcRThRLR তো এই মানটি তুমি পরিবর্তিত বর্তনী থেকে খুব সহজেই নির্ণয় করতে পারবে তো কমপেনসেশন থিওরেমের সাহায্যে তুমি সরাসরি দেখতে পাবে ΔI এর প্রভাব ΔR এর পরিবর্তনের জন্য এবং এটাই কমপেনসেশন থিওরেম বলছে তো এটা বলছে যে কারেন্ট পরিবর্তন ΔI এর গণনা করা যেতে পারে অতিরিক্ত যুক্ত রোধ ΔR কে প্রতিস্থাপিত করে যেটা হলো অতিরিক্ত যুক্ত রোধ ΔR কে ভোল্টেজ উৎসের শ্রেণী সমবায় IΔR দ্বারা তো এটা হলো একটি ভোল্টেজ উৎস IΔR এবং রোধ ΔR রোধ একই থাকবে মূল রোধ RL এর মতো তো RLΔR হবে আপডেটেড রোধ যখন একই সময়ে বর্তনীর সমস্ত উৎসগুলিকে প্রতিস্থাপিত করা হবে তাদের অভ্যন্তরীণ ইম্পিডেন্স দ্বারা তো তার মানে মূল থেভেনিন ভোল্টেজটি শর্ট সার্কিট দ্বারা প্রতিস্থাপিত হবে যদি আমাদের কারেন্ট উৎস থাকতো তাহলে সেটাকে ওপেন সার্কিট করা হতো সমস্ত রোধগুলিকে বর্তনীতে রেখে সুতরাং বর্তনীর তুল্য রোধের মান হবে RTh তো এটাকে বর্তনীতে রাখা হবে এবং এই ব্যবস্থার সাহায্যে তুমি খুব সহজেই ΔI এর মান নির্ণয় করতে পারবে যেটা বর্তনীর মধ্যে প্রবাহিত হচ্ছে কারণ রোধ RL থেকে RLΔR এ পরিবর্তিত হয়েছে তো এটা হলো যেটা কমপেনসেশন থিওরেম বলছে এখন আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা বোঝা যাক এবং প্রমান করা যাক কমপেনসেশন থিওরেম তোমাকে ভোল্টেজ উৎস IΔR এর মান দেবে যেটা হলো Vc এর মান যেটা আমরা দেখলাম এবং বর্তনীর ব্যবস্থা এমনই হবে যাতে করে এটা মূল কারেন্টকে বাধা দেবে তো বিকল্পভাবে আমরা বলতে পারি যে কোনো বর্তনীর রোধকে একটি ভোল্টেজ উৎস দিয়ে প্রতিস্থাপিত করা যেতে পারে যার মান হবে ঐ রোধের দুই প্রান্তের ভোল্টেজ ড্রপের সঙ্গে সমান তো যদি তুমি দেখো দেখবে রোধের পরিবর্তন ΔR ΔR এর দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ হলো IΔR তো সেইজন্য এটা ভোল্টেজ উৎস Vc দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সুতরাং এখন বোঝার চেষ্টা করা যাক আপডেটেড বর্তনীটি যেটা আমরা এখুনি নির্ণয় করলাম সেটা আমাদের ধারনাটিকে প্রমান করছে কিনা তো মনেকরা যাক যে লোড RL একটি ডিসি উৎস বিশিষ্ট নেটওয়ার্কে যুক্ত আছে এখানে আমাদের একটি উৎস আছে এবং লোড RL এটার সঙ্গে যুক্ত আছে যখন আমরা থেভেনিন'স থিওরেম সম্পর্কে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে এই নির্দিষ্ট বর্তনীটিকে প্রতিস্থাপিত করা যেতে পারে তার তুল্য ভোল্টেজ ও সঙ্গে শ্রেণিতে থেভেনিন রোধের দ্বারা সুতরাং এই বর্তনীটিকে প্রতিস্থাপিত করা যেতে পারে তার তুল্য বর্তনী দ্বারা যেমনটি চিত্রে দেখেন আছে এবং লোড RL ab প্রান্তে যুক্ত আছে এখন যদি তুমি IL এর মান নির্ণয় করো সেটা হবে ILVThRThRL তো এটা আমরা পেলাম RTh হলো থেভেনিন রোধ এখন দেখা যাক যদি আমরা লোডের রোধের মান RL থেকে RLΔR এ পরিবর্তন করি তাহলে কি হবে যেহেতু বাদবাকি বর্তনী অপরিবর্তিত আছে থেভেনিন তুল্য বর্তনী একই থাকবে যেমনটি পরের স্লাইডে দেখানো আছে তো এখন কি হবে বর্তনীর অন্যান্য রাশিগুলি একই আছে তো থেভেনিন তুল্য বর্তনীতে কোনো পরিবর্তন নেই থেভেনিন তুল্য বর্তনী একই থাকবে শুধুমাত্র পরিবর্তন হবে লোড রোধের যেটা এখন হয়ে গেছে RLΔR এখন আপডেটেড লোড রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হলো IL' তো কি হবে IL' এর মান এখন কি হবে IL'V0RThRLΔR এখন আমরা কমপেনসেশন থিওরেম প্রয়োগ করবো এবং আমরা ভোল্টেজ উৎসকে তার অভ্যন্তরীণ রোধ দিয়ে প্রতিস্থাপিত করবো এবং একটি অন্য ভোল্টেজ উৎস প্রয়োগ করবো যেটা হলো Vc এখন কমপেনসেশন থিওরেম অনুযায়ী আমাদের বর্তনীটি এইরকম দেখতে হবে যেখানে আমরা ভোল্টেজ উতসতিকে শর্ট সার্কিট করেছি যেটা এখানে ছিলো VTh তো আমরা ভোল্টেজ উৎস VTh শর্ট সার্কিট করেছি এখন আমরা ভোল্টেজ উৎস Vc কে যুক্ত করেছি যেখানে VcIΔR তো এখানে মানটি হবে এইরকম কিন্তু যেহেতু এটা বিপরীত দিকে তাই এটা ঋণাত্মক হবে এটা আমরা দেখবো যখন আমরা ফাইনাল বের করবো তো এখন মনেকরা যাক পরিবর্তনের মান হলো ΔI তো IIL IL IL হলো আপডেটেড কারেন্টের মান যখন ΔR যুক্ত আছে এবং IL হলো মূল কারেন্ট এখন উপরের সমীকরণে IL ও IL এর মান বসালে আমরা পাবো I এর মান

IVThRThRLR V0RThRL এখন আমরা সরল করবো আমরা শুধুমাত্র উভয় হরের গুণফল নেবো এবং সেটাকে ব্যবহার করবো তুমি এটাকে এখানে বসাবে নির্দিষ্ট স্থানে এবং সরল করবে IVThRThRLR VThRThRL VThRThRL RThRLRRThRLRRThRL VThRThRLRRThRLR ILRRThRLR এখন তুমি কি জানো VCILΔR এখানে I VcRThRLΔR তো এটার সঙ্গে আমরা নির্ণয় করলাম যে ΔI এর কি মান হবে যখন ΔR এর একটি পরিবর্তন হচ্ছে তো এটা তুমি সরাসরি এই বর্তনী থেকে দেখতে পাচ্ছো এবং এটা আমরা নির্ণয় করলাম কারেন্টের পরিবর্তন IL IL কে ধরে তো এটা প্রমান করছে যে যখন তুমি কমপেনসেশন থিওরেম অনুসরণ করছো তখন তুমি সরাসরি ভোল্টেজ উৎসকে প্রতিস্থাপিত করতে পারছো সরাসরি একটি ভোল্টেজ উৎস সঙ্গে শ্রেণিতে একটি রোধ যেখানে এক্ষেত্রে রোধের পরিবর্তন হচ্ছে ΔR তো প্রতিস্থাপিত ভোল্টেজ উৎসের মান হবে মূল কারেন্ট ও রোধ ΔR এর গুণফল এবং একই সময়ে আমাদের বর্তনীর সমস্ত ভোল্টেজ উৎসকে বন্ধ রাখতে হবে তারমানে আমরা বর্তনীতে উপস্থিত ভোল্টেজ উৎসগুলিকে শর্ট সার্কিট করবো তো ডেরিভেশানে যাওয়া ছাড়াও তুমি সহজেই ΔR পরিবর্তনকে ব্যবহার করতে পারো এবং তুমি সরাসরি আপডেটেড ভোল্টেজ উৎসের সঙ্গে প্রতিস্থাপিত করতে পারো এবং কারেন্টের পরিবর্তন নির্ণয় করতে পারো রোধের ΔR পরিবর্তনের জন্য তো কমপেনসেশন থিওরেমকে এইভাবে সংক্ষিপ্ত করা যেতে পারে যে শাখার রোধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শাখার কারেন্টেরও পরিবর্তন হয় এবং এই পরিবর্তন একটি আদর্শ ভোল্টেজ উৎসের সঙ্গে সমান যেটা হলো একটি রোধের সঙ্গে শ্রেণিতে যেটা মূল কারেন্টকে বাধা দিচ্ছে এবং বর্তনীর অন্যান্য উৎসগুলি তার অভ্যন্তরীণ রোধ দিয়ে প্রতিস্থাপিত হবে তো তার মানে বর্তনীর অভ্যন্তরীণ রোধ হলো RTh তো অন্যান্য উৎসগুলি তার অভ্যন্তরীণ রোধ দ্বারা প্রতিস্থাপিত হবে সুতরাং এটা থেকে তুমি প্রমান করতে পারো যে কমপেনসেশন থিওরেমকে সরাসরি কোনো লিনিয়ার বর্তনীতে প্রয়োগ করা যেতে পারে আপডেটেড ভোল্টেজ উৎস তার সঙ্গে শ্রেণিতে একটি রোধ দ্বারা প্রতিস্থাপিত করে যেখানে Δ পরিবর্তন হচ্ছে এবং কারেন্টের পরিবর্তনকে সরাসরি পরিমাপ করা হচ্ছে আপডেটেড বর্তনী দ্বারা সুতরাং এর সঙ্গে আমরা আজকের ক্লাস শেষ করলাম তো এই নির্দিষ্ট ক্লাসে আমরা দুটি থিওরেম সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী সপ্তাহে আমরা এই কোর্সের যেটা হলো প্রাথমিক বৈদ্যুতিক বর্তনীর কিছু নতুন বিষয় শুরু করবো ধন্যবাদ